ফার্স্ট অর্ডার সার্কিট অবিরত সুতরাং পরবর্তী চিত্র 17 এ দেখানো সার্কিটে রয়েছে ইন্ডাক্টর L1 এবং L2 এ ইনিশিয়াল কারেন্টগুলি দেখানো এমন সোর্স দ্বারা এস্টাবলিশ হয়েছে ধরে নিলাম কিছু সোর্স আছে এবং ইন্ডাক্টর এর ইনিশিয়াল কারেন্ট প্যারালেল ভাবে 2টি ইন্ডাক্টর রয়েছে এবং এটি এস্টাবলিশ হয়েছে সুতরাং সুইচটি t 0 এ ওপেন হয় এবং t 0 এর জন্য iL1 iL2 এবং iL3 নির্ধারণ করে এখানে এটি হল ক্যাপাসিটরের ক্ষেত্রে RC সার্কিটের জন্য 2 কয়েল প্রব্লেম এই ক্ষেত্রে 2টি ইন্ডাকটর প্যারালেলে থাকে এবং এই ধরনের প্রব্লেমকে 2 কয়েল প্রব্লেম বলা হয় পরিশেষে যদি আপনার কোন অসুবিধা হয় আমরা ফোরামে সমস্ত উত্তর দেব সুতরাং এটি একটি খুব আকর্ষণীয় প্রব্লেম কারেন্ট iL1 iL2 এর সমস্ত ডাইরেকশন এবং এটি আরেকটি i3 দেওয়া হয় এবং ইনডাক্টরের মাধ্যমে ইনিশিয়াল কারেন্ট দেওয়া হয় 8 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার এটিও সেই সার্কিটে চিহ্নিত করা হয়েছে এটি 8 অ্যাম্পিয়ার এবং এটি 4 অ্যাম্পিয়ার এবং এই ইন্ডাক্টর হল 5 হেনরি এটি 20 হেনরি এবং প্রব্লেম এ বলা হয়েছে যে এতে দেখানো সার্কিটে ইনিশিয়াল কারেন্ট L1 এবং L২ সোর্স দ্বারা এস্টাবলিশ হয়েছে কোন প্রয়োজন দেখায়নি আসলে আমরা ধরে নিচ্ছি যে এটি এস্টাবলিশ হয়েছিল সুইচটি t 0 এ ওপেন থাকে এবং t 0 এর জন্য iL1 iL2 এবং iL3 নির্ধারণ করতে হবে এটি t 0 এর জন্য iL1 t iL2 t iL2 এবং i3t t 0 এ সুইচ ওপেন হয় তার মানে এই সময়ে সুইচ খুলেছে এখন এটি দেখুন তাই 5 হেনরি এবং 20 হেনরি প্যারালেল সুতরাং আমরা যেভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স খুঁজে পেয়েছি সেখানেও ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স খুঁজে বের করতে হবে সুতরাং 5 Ω হেনরি এবং 20 হেনরি ইন্ডাক্টর প্যারালেল তাই Leq 4 হেনরি সুতরাং এই খুব সহজ এখন ইন্ডাকটর 1 এবং ইন্ডাক্টর 2 এর জন্য 8 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ারের ইনিশিয়াল কারেন্ট দেওয়া হয়েছে যা iL1 0 এবং iL2 0 সুতরাং এখানে এটি iL1 0 8 অ্যাম্পিয়ার এবং iL2 0 4 অ্যাম্পিয়ার অতএব i Leq ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর কারেন্ট হবে iL1 0 iL2 যা 12 অ্যাম্পিয়ার সুতরাং এটি আসলে ইউনিট যা হল l L i Leq iL10 iL20 অর্থাৎ 8 4 12 অ্যাম্পিয়ার আমরা উভয়ই যোগ করছি সুতরাং আমরা যাকে ইন্ডাকট্যান্স বলি তার একটি ইকুইভ্যালেন্ট হল 4 হেনরি প্যারালেল ইকুইভ্যালেন্ট হল 4 হেনরি এবং এটি হল vt এবং এটি কারেন্ট i3 এই 2টি প্যারালেল ইকুইভ্যালেন্ট আমরা নিয়েছি এবং এটি কারেন্ট i3 এবং এটি 8 Ω প্রতিরেজিস্টেন্স সুতরাং এটি ইকুইভ্যালেন্ট সার্কিট এখন এই ক্ষেত্রে τ LeqR সুতরাং Leq 4 হেনরি এবং R 8 Ω সুতরাং 4 বাই 8 তাই τ 05 সেকেন্ড অতএব i3 সাধারণত আমরা জানি i t I0 এর পাওয়ার tτ সুতরাং এখানেও iLeq 0 12 অ্যাম্পিয়ার বং τ আমরা পেয়েছি যে 35 সেকেন্ড সুতরাং মূলত এটি i3 এর জন্য কিন্তু সাধারণভাবে আমরা জেনেছি i t I0 ধরুন ক্যাপিটাল I0 বা স্মল I0 তাই এই জিনিসটি e t tτ সুতরাং এই ক্ষেত্রে যে τ 05 সেকেন্ড তাই এটি আসছে 2 t এবং এই I0 যা হল কমবাইন ইন্ডাক্টরগুলি এবং এটি ইনিশিয়াল কারেন্ট 12 অ্যাম্পিয়ার সেটাও আমরা এটাকে 8 4 12 বানিয়েছি তাই এটার 12 e t পাওয়ার 2 t ampere এটা দেওয়া হয়েছে t 0 সুতরাং তাই আমি 3 জুড়ে 8 Ω নিয়েছি অতএব 8 Ω রেজিস্টেন্স জুড়ে i 3 হল vt i3 t কারণ এই i 3 কারেন্টটি সার্কিটে দেওয়া 8 Ω রেজিস্টেন্স এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং 8 i3 t এটি হবে i3 t এর সাবস্টিটিউট এখানে i3 t মাল্টিপ্লাই করলে তা 6 e t 2 t V হবে সুতরাং পরেরটি হল যে iL1 t যেটি vt সাধারণভাবে vt L d id t ইন্ডাক্টর 1 এবং ইন্ডাক্টর 2 এর জন্য একই প্যারালেল ইন্ডাক্টর 2 আছে সুতরাং আমি বলতে চাইছি যে আমরা জানি যে সাধারণভাবে v L di বাই dt এর মানে di 1L তারপর v dt যদি আপনি এটিকে এভাবে ইন্টিগ্রেট করেন তাহলে 1L সাধারণভাবে এটি v dt সুতরাং এটি হল i 3 v এবং এটি ইন্ডাক্টর 1 এর জন্য এবং এটি হল L1 এটি সবকিছু ঠিক আছে কিন্তু এর পরে iL1 0 আছে কারণ ইনিশিয়াল কারেন্ট ছিল 4 অ্যাম্পিয়ার তাহলে আমরা এখানে চিহ্নটি কেন নিলাম তাই বা এটি ক্যাপাসিটরের মতোই L এর কাছে একটি প্রশ্ন আমি এই প্রশ্নটি রেখেছি তাই আমি এই ভিডিও লেকচারের মধ্য দিয়ে যেতে আশা করি সুতরাং এই 1টি বা 2টি জিনিস আমি শুধু ফোরামে সঠিকভাবে উত্তর দিতে পারি কিনা তা দেখার জন্য রেখে যাচ্ছি আমি অবিলম্বে উত্তর দেয়ার চেষ্টা করবো আমি আমার সর্বোত্তম চেষ্টা করছি সবকিছু বলার জন্য কিন্তু এই 1টি বা 2টি বিষয় আমি ছেড়ে যাচ্ছি একইভাবে এই ভ্যালুটি 8 অ্যাম্পিয়ারiL1 08 অ্যাম্পিয়ার তাই এটি আসলে 16 96 e t 2 t অ্যাম্পিয়ার এটি t বা 0 এর সমান পরবর্তী একইভাবে একই প্রশ্ন ছিল যখন 2টি ক্যাপাসিটর সিরিজে ছিল একইভাবে iL2 এখানে 5 হেনরি L1 ছিল 5 হেনরি এখানে এটি 20 হেনরি এবং এটি 0 থেকে t 96 e t 2 t dt তাই iL2 0 তাই এখানেও চিহ্ন আছে প্রব্লেম খুবই সহজ কিন্তু শুধুমাত্র iL1 এবং iL2 এর জন্য কেন সাইন এটাও একটা প্রশ্ন সুতরাং এটি একটি সাধারণ প্রব্লেম এবং এই i 3 vt মানে আমরা এটিকে t 0 এ নিচ্ছি সুতরাং এই i 3 vt তার মানে এই সুইচটি ওপেন হলে আমরা যে i 3 নিয়েছি সুতরাং এটি vt এবং এই একই i 3 এই এক এবং এই এক জুড়ে ইম্প্রেসড এজন্য আমরা iL12 এবং iL2 2 পেয়েছি এবং ইনিশিয়াল কারেন্ট দেওয়া হয়েছে তাহলে একটাই কথা হলো i L কেন iL1 0 এবং কেন iL2 0 এই 2টি এক্সপ্রেশন নেওয়া হয়েছে এই জন্য একটি প্রশ্ন সুতরাং পরেরটি হল এই ক্ষেত্রে আরেকটি উদাহরণ সার্কিটের সুইচ উদাহরণ 7 সার্কিটের সুইচটি I দীর্ঘ সময়ের জন্য এবং t 0 এ ক্লোজ থাকবে t 0 এর জন্য I t নির্ধারণ করতে সুইচটি ওপেন হয় সুইচটি ক্লোজ ছিল এবং দীর্ঘ সময়ের জন্য ক্লোজ ছিল তা খুঁজে বের করতে হবে যদি এই সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তার মানে এই সুইচটি ক্লোজ ছিল এবং সেক্ষেত্রে কী হবে যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তবে এই ইন্ডাক্টরটি ডিসি হিসাবে আচরণ করবে কারণ এটি একটি ডিসি সোর্স এটি শর্ট সার্কিট হবে সেক্ষেত্রে কী হবে এই রেজিস্ট্যান্স যেমন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ সেখানে আমি শুধু বলছি কারেন্ট প্রবাহটি এমনভাবে নেবে যেমন এই কারেন্ট প্রবাহটি এভাবে লাগবে সুইচটি দীর্ঘদিন ক্লোজ থাকায় এমনটি হয়েছে সুতরাং ডিসি এর জন্য যখন সুইচ দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তখন ইন্ডাকটর একটি শর্ট সার্কিট কাজ করবে যেখানে ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসাবে কাজ করবে এই জিনিসগুলি মনে রাখতে হবে যদি তাই হয় সার্কিটটি কেমন তা দেখুন সুতরাং যদি এটি হয় তবে ইকুইভ্যালেন্ট সার্কিট এই জিনিসটি সেখানে থাকবে না এই 7 Ω সেখানে থাকবে না কারণ এই ইন্ডাক্টরটি শর্ট সার্কিট সুতরাং কোন কারেন্ট প্রবাহিত হবে না তাই সার্কিট এরকম হবে সুতরাং এই 7 Ω সেখানে থাকা উচিত নয় এই কারণেই এটি 4 V এবং কারেন্ট i 1 এখানে প্রবাহিত হচ্ছে এবং এই 5 Ω এবং 2 Ω এই কারেন্ট প্যারালেল এ রয়েছে কারেন্ট i1 এই 5 Ω এবং 2 Ω পাওয়ার জন্য তারা সিরিজে সেই 3 Ω এর প্যারালেল এ রয়েছে সুতরাং R ইকুইভ্যালেন্ট হবে 3 5 2 বাই 5 2 অর্থাৎ 3 10 বাই 7 Ω এটি R ইকুইভ্যালেন্ট এবং তাই এই i 1 হবে ইকুইভ্যালেন্ট অতএব এটি হবে 4 ডিভাইডেড বাই 3 10 বাই 7 অ্যাম্পিয়ার কারণ এই সোর্সটি 4 V সুতরাং যদি এটি হয় i 1 4 বাই 3 10 বাই 7 2831 অ্যাম্পিয়ার এখন এই কারেন্ট ডিভিশন i t হবে 5 বাই 5 2 i 1 এটি একটি কারেন্ট ডিভিশন তাই এটি হবে 5 বাই 7 i 1t সুতরাং এই ক্ষেত্রে এটি 5 বাই 5 2 i1 সুতরাং t 0 এর জন্য 203 অ্যাম্পিয়ার হল ইনিশিয়াল কন্ডিশন যেহেতু একটি ইন্ডাক্টর এর মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না তার মানে I0 I0 2031 অ্যাম্পিয়ার এটি t 0 এর জন্য ইনিশিয়াল সুইচটি ওপেন হবে এবং i 3 সোর্সটি ডিসকানেক্টেড হয়ে গেছে এবং এটি চিত্রে দেখানো হয়েছে এই জিনিসটি t 0 এ সুইচটি ওপেন আছে সুতরাং সার্কিটটি প্রথমে t 0 এ সুইচটি ওপেন সুইচটি ওপেন মানে এই অংশটি নেই সুতরাং যদি এই অংশটি সেখানে না থাকে তবে আসুন দেখি সার্কিটটি কেমন সুতরাং এই ক্ষেত্রে 3 হেনরি ইন্ডাক্টর আছে এবং এই 2 Ω এবং 5 Ω সিরিজে থাকবে তাই তার মানে এটি 2 5 এটি 7 Ω এবং এই 7 Ω প্যারালেল এ রয়েছে সুতরাং ইকুইভ্যালেন্ট হবে 7 7 বাই 7 7 এটি আসলে 7 বাই 2 Ω আসলে 7 বাই 2 Ω সুতরাং এই ইকুইভ্যালেন্ট হল 7 বাই 2 Ω তারপর τ হবে lR যে কনস্ট্যান্ট L হল 3 হেনরি সুতরাং এই ক্ষেত্রে R eq 49 বাই 4 অর্থাৎ 7 বাই 2 Ω কিন্তু এটি 7 বাই 2 Ω তাই টাইম কনস্ট্যান্ট হল lReq সুতরাং 14 বাই 349 তাই 6 বাই 7 সেকেন্ড তাই এইভাবে i t I0 e t t বাই τ এটা আমরা জানি সুতরাং সেটা হল 2031 এবং τ পেয়েছে 6 বাই 7 সেকেন্ড সাবস্টিটিউটটি 2031 e t 7 t6 অ্যাম্পিয়ার পাবে তাই তার মানে i t 0645 e t 7 t বাই 6 অ্যাম্পিয়ার যা t 0 এর জন্য সুতরাং এই DC তে সামান্য কিছু মৌলিক কিছু থাকার জন্য এটি একটি সহজ প্রব্লেম সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকলে সেই ইন্ডাক্টরটি একটি শর্ট সার্কিট হিসাবে আচরণ করবে এবং ক্যাপাসিটরের জন্য এটি সেই ওপেন সার্কিটের জন্য একটি DC হিসাবে আচরণ করবে এই জিনিসটা মাথায় রাখতে হবে সুতরাং আমি আশা করি আমি এই সহজ প্রব্লেমটি বুঝতে পেরেছি সুতরাং পরেরটি চিত্র 22 এ দেখানো সার্কিটে রয়েছে ix v x এবং I নির্ধারণ করতে হবে যা ix তারপর v x যেটি এই 3 Ω রেজিস্টেন্স এবং i জুড়ে i 3 এটি কি সর্বকালের জন্য i হতে পারে অর্থাৎ ইন্ডাক্টরের একটিতে প্রবাহিত কারেন্ট অনুমান করে যে সুইচটি দীর্ঘ সময়ের জন্য ওপেন ছিল এখানে এই ক্ষেত্রে এটি দেওয়া হয়েছে যে সুইচটি দীর্ঘ সময়ের জন্য ওপেন ছিল সুতরাং যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ওপেন থাকে তবে প্রথমে আমাকে সেই ইনিশিয়াল কন্ডিশনটি দেখতে হবে কারণ যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ওপেন থাকে এর মানে হল যে এটি একটি DC V 100 10 V এবং ইন্ডাক্টর একটি শর্ট সার্কিট হিসাবে আচরণ করে সুতরাং সেক্ষেত্রে যা হবে তা হল যে এটি দীর্ঘ সময়ের জন্য ওপেন থাকলে কারেন্ট এভাবে প্রবাহিত হবে এবং 6 Ω প্রতিরেজিস্টেন্স এ কোনও কারেন্ট থাকবে না কারণ এটি একটি শর্ট সার্কিটের মতো আচরণ করে সুতরাং এখানে কোন কারেন্ট থাকবে না সুতরাং এটি এই পাথ নেবে এবং এটি এভাবেই যাবে সুতরাং কোন কারেন্ট প্রবাহিত হবে না তাই ix 0 এ ইনিশিয়াল কারেন্ট হল 0 এবং প্রারম্ভিকভাবে ইন্ডাক্টরের মাধ্যমে ইনিশিয়াল কারেন্ট 2 Ω এবং 3 Ω ওপেন থাকবে এটি দীর্ঘ সময়ের জন্য ওপেন ছিল এবং শুধুমাত্র t 0 এ এটি ক্লোজ ছিল এটি দীর্ঘ সময়ের জন্য ওপেন ছিল তাই ইনিশিয়াল কারেন্ট যে I0 হবে 100 কে 2 3 দিয়ে ডিভাইড করলে 20 অ্যাম্পিয়ার এবং এটি হল ইনিশিয়াল কারেন্ট যা ইন্ডাক্টরে প্রবাহিত হয় এবং এটিতে ix হবে 0 এবং যদি ইনিশিয়াল i 3 v x 0 বের করার চেষ্টা করি যেটি 3 20 হবে সুতরাং এটি 60 V হবে তার মানে যদি খুঁজে বের করতে চান তাহলে ইনিশিয়াল v x 0 কী তা হবে 3 20 অর্থাৎ 60 V সুতরাং সুইচটি দীর্ঘ সময়ের জন্য ওপেন থাকার সময় এখানে কোন কারেন্ট প্রবাহিত হয় না এবং এটি 2 Ω 3 Ω সিরিজে রয়েছে যার জন্য আমি এটি তৈরি করেছি এটি আসলে একটি সুইচ যা এই জিনিসটির জন্য ক্লোজ ছিল তাই আমি t লেখার পরিবর্তে একটি ভাল উপায়ের পরামর্শ দিচ্ছি শুধু আমার ইনিশিয়াল কন্ডিশনটি লিখুন যেভাবে আমি i 3 লিখেছিলাম t লিখবেন না সুতরাং এটি শুধুমাত্র I0 20 অ্যাম্পিয়ার তৈরি করেছে এবং এটি একটি v0 তৈরি করেছে যা 60 V কারণ এটি অবশ্যই t 0 এর জন্য একটি জিনিস রয়েছে যেমন আমি উল্লেখ করেছি t 0 বা t 0 সুতরাং আমি এখানেও এটিকে সমস্ত t 0 এর জন্য তৈরি করতে পারি এটিও i t ও ভ্যালিড তবে শুধুমাত্র I0 এবং v x 0 এর জন্য এটি তৈরি করুন উভয়ই ভ্যালিড কিন্তু তারপরও আমি এটি তৈরি করেছি কারণ আমরা যেমনটি এখানে উল্লেখ করেছি যদি উল্লেখ থাকে তবে আমি এটিকে দেখব যদি এইটিতে উল্লেখ থাকে তবে I t এবং v x t যদি থাকে এটি উল্লেখ করা হয়নি তারপর ইনিশিয়াল ভ্যালু রাখুন যে I0 এবং v0 এবং সেইজন্য I0 20 অ্যাম্পিয়ার এটি ইনিশিয়াল কারেন্ট তাই এখন t 0 এর জন্য সুইচটি ক্লোজ সুতরাং i 3 সোর্সটি শর্ট সার্কিট করা হয়েছে তার মানে সার্কিট এ t 0 এই সুইচ ক্লোজ হয় তার মানে এই i 3 সোর্সটি শর্ট সার্কিট করা হয়েছে কারণ এটি ছোট তাহলে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে তাহলে সে ক্ষেত্রে কী হবে যে এটি ইকুইভ্যালেন্ট সার্কিট i 3 সোর্স শর্ট সার্কিট সুতরাং এই 3 Ω এবং 6 Ω রেজিস্টেন্স প্যারালেল এবং সেখানে ইকুইভ্যালেন্ট 6 3 বাই 6 3 হবে সুতরাং 2 Ω এবং তাই এটি একটি হেনরি ইন্ডাক্টর এর মানে প্যারালেল রেজিস্টেন্স লেখা কিন্তু একই সময়ে ইন্ডাক্টর টার্মিনালে এটি এই R থেভেনিন এর মত যা 2টি রেজিস্টেন্স প্যারালেল 6 বাই 3 6 2 Ω এবং τ LR থেভেনিন লিখছি যা L হল 1 হেনরি এখানে L দেওয়া হল 1 হেনরি এবং এটি দেওয়া হল 2 R থেভেনিন সুতরাং τ হাফ সেকেন্ড এখন আমরা জানি যে i t I0 সোর্স p সার্কিট যা আমরা জানি I 2 I0 e t tτ সুতরাং I0 20 এবং তাই t 0 এর জন্য e t 2 t অ্যাম্পিয়ার KVL প্রয়োগ করার সময় আমাদের v x t vLt 0 ছিল এখন এখানে সার্কিটে KVL প্রয়োগ করুন সুতরাং যদি এটি দেখুন যে এটি v v x vL 0 সুতরাং সার্কিটে KVL প্রয়োগ করুন সুতরাং v x t vLt L did t সুতরাং L হল 1 হেনরি এবং didt আমি এই 1 এর ডেরিভেটিভ নিই সুতরাং 20 2 e t 2t সুতরাং v x t হবে 40 e t 2 t V যা t 0 এর জন্য সুতরাং ix t vLt6 কারণ আমি যা কিছু পেয়েছি তা হল এই 6 Ω এবং এই 6 Ω এবং 1 হেনরি প্যারালেল সুতরাং এটি জুড়ে vL তাহলে ix সাধারণভাবে vL হবে t লেখা নয় পরে আমরা দেখব যে এটিকে 6 Ω রেজিস্টেন্স দ্বারা ডিভাইড করা কারেন্ট সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখছি ix t vLt6 সুতরাং vLt দেওয়া হল যে আমরা পেয়েছি vLt vLt L di এতটুকু তাই 40 e t 2 t6 তাই ix t 203 e t 2 t অ্যাম্পিয়ার এটা সব সময়ের জন্য সেট করা আছে তার মানে যদি আমি এটি উল্লেখ করি ix t 0 অ্যাম্পিয়ার সব t 0 এর জন্য এবং t 0 এর জন্য ix t 203 e t 2 t অ্যাম্পিয়ার তাই 0 অ্যাম্পিয়ারের জন্য এটি এই t 0 এর মত এবং এটি ix t 203 এটি আমরা পেয়েছি একইভাবে i 3 এর জন্য আমরা পেয়েছি যে 60 V যা t 0 এর সমান এবং 40 e t 2 t এই সময়ে উল্লেখ করার সময় v x t 60 V উল্লেখ করার চেষ্টা না করলে আমরা ধরে নেব যে এটি ইনিশিয়াল ভ্যালু 0 কিন্তু যেকোনো কিছুর জন্য t 0 এটি 60 V একইভাবে এটিও প্রাথমিকভাবে 20 অ্যাম্পিয়ার যা সমস্ত t 0 এর জন্য এবং সুইচটি ক্লোজ ছিল বলে আমার মনে হয় এই ক্ষেত্রে এটি দীর্ঘ সময়ের জন্য ওপেন ছিল এবং 20 e t 2 t অ্যাম্পিয়ার 40 0 সুতরাং এই সোর্স ফ্রি সার্কিট যা আমরা অধ্যয়ন করেছি সুতরাং এর পরেরটি হল একটি সিঙ্গুলারিটি ফাঙ্কশন কারণ আমাদের একটি নিতে হবে যে সার্কিটে সোর্সটি কোথায় আছে সুতরাং সেই সামান্য আগে আমাদের সিঙ্গুলারিটি ফাঙ্কশন সম্পর্কে শিখতে হবে সুতরাং সিঙ্গুলারিটি ফাঙ্কশন গুলি এমন ফাংশন যা হয় ডিসকন্টিনুয়াস বা ডিসকন্টিনুয়াস ডেরিভেটিভ রয়েছে সুতরাং সিঙ্গুলারিটি ফাংশনের একটি ইনিশিয়াল ধারণা আমাদের রেসপন্স বোঝাতে সাহায্য করবে বিশেষ করে RC বা RL সার্কিটের স্টেপ রেসপন্স তাই সিঙ্গুলারিটি ফাংশনকে সুইচিং ফাংশনও বলা হয় সুতরাং কখনও কখনও এটিকে বলা হয় যা আমি সুইচিং ফাংশনটি আন্ডারলাইন করেছি এবং সার্কিট অ্যানালিসিস এর জন্য খুব দরকারী সুতরাং অ্যানালিসিস এ 3টি সর্বাধিক ব্যবহৃত সিঙ্গুলারিটি ফাংশন হল ইউনিট স্টেপ ফাংশন ইউনিট ইমপালস এবং ইউনিট র্যাম্প এই 3টি ফাংশন হল ইউনিট স্টেপ ইউনিট ইমপালস এবং ইউনিট র্যাম্প সবই আন্ডারলাইন করা হয়েছে সুতরাং এই 3টি ফাংশন সম্পর্কে ইনিশিয়াল ধারণা ফার্স্ট অর্ডার সার্কিট বোঝাতে সাহায্য করে সুতরাং একটি ইন্ডিপেন্ডেন্ট DC i3 বা কারেন্ট সোর্স হঠাৎ প্রয়োগের পরে আমরা একে একে বুঝতে পারব এবং জিনিসগুলি খুব সহজে খুঁজে পাব সুতরাং প্রথমে ইউনিট স্টেপ ফাংশনটি মূলত এই ধরণের সিঙ্গুলারিটি ফাংশন স্টেপ ফাংশন র্যাম্প ফাংশন সমস্ত সেটগুলি বেশিরভাগই সার্কিট এর পাশাপাশি কন্ট্রোল সিস্টেম এ ব্যবহৃত হবে সুতরাং ইউনিট স্টেপ ফাংশনের জন্য u t হল t এর জন্য t 0 এবং t 0 এর জন্য 1 সুতরাং t 0 এর জন্য u t 0 এবং t 0 এর জন্য u t 1 সুতরাং আমরা ইউনিট ফাংশনকে ইউনিট স্টেপ ফাংশন হিসাবে ডিফাইন করব সুতরাং তাই এটি কিন্তু এটি একটি জিনিস সেখানে এটি t 0 এ অসংজ্ঞায়িত কিন্তু যখন এটি t 0 এ অসংজ্ঞায়িত হয় এটি 0 t 0 এটি 0 t 0 হল 1 কিন্তু অসংজ্ঞায়িত t 0 এ যেখানে এটি হঠাৎ 0 থেকে 1 পরিবর্তিত হয় এবং দ্বিতীয় জিনিস হল এটি ডিমেনশনলেস কোয়ান্টিটি এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে এটি ডিমেনশনলেস কোয়ান্টিটি সুতরাং চিত্র 25 ইউনিট স্টেপ ফাংশন দেখায় সুতরাং এই ইউনিট ফাংশন ইউনিট টাইম ফাংশন ডিফাইন করুন সুতরাং এটি একটি ইউনিট টাইম ফাংশন কিন্তু মনে রাখবেন t 0 এটি অনির্ধারিত সুতরাং এই ক্ষেত্রে এটি ইউনিটি হিসাবে ডিফাইন করা হয়েছে এবং এটি এইরকম আমরা আঁকেছি কারণ t 0 এর জন্য এটি 0 তাই কিন্তু t 0 এ এটি অনির্ধারিত সুতরাং t 0 এর পরিবর্তে যদি হঠাৎ পরিবর্তন t i 3 এ ঘটে যা i 3 0 হয় তো কি হবে ধরুন t i 3 এর পরিবর্তে যদি হঠাৎ পরিবর্তন ঘটে t i 3 যেখানে i 3 0 ইউনিট স্টেপ ফাংশনটি এভাবে এক্সপ্রেস করা যেতে পারে যে আমরা লিখতে পারি যদি i 3 0 তাহলে u t i 3 0 t i 3 এর জন্য এবং এটি 1 t i 3 এবং t i 3 এ এটা অনির্ধারিত সুতরাং 29 ইন্ডিকেট করে যে u যেটি i 3 সেকেন্ড দেরি হয়েছে এবং চিত্রে দেখানো হয়েছে সুতরাং এটি বিলম্বিত হয় তাই এটি এভাবে তৈরি করা হয় যদি এই জিনিসটি হয় i 3 এবং এটি i 3 এবং এটি 1 সুতরাং এটি হল u t i 3 যা i 3 দ্বারা বিলম্বিত হয় সুতরাং পরবর্তীটি হল t i 3 এ হঠাৎ পরিবর্তন হলে ইউনিট স্টেপ ফাংশনটি হয়ে যায় সেক্ষেত্রে এটি t i 3 এর জন্য u t i 3 0 এবং t i 3 এর জন্য 1 সুতরাং এই ইকুয়েশন 30 এটি নির্দেশ করে যে u t i 3 সেকেন্ড দ্বারা অগ্রসর হয়েছে এবং চিত্র 27 এ দেখানো হয়েছে সুতরাং এটি হল i 3 এবং এটি 1 এবং এটি আবার পুরু লাইন আমি নীল রঙ দ্বারা চিহ্নিত করছি না এটি i 3 হল 0 এর জন্য একটি পুরু লাইন সুতরাং এটি একটি পুরু লাইন এবং এটি হল i 3 এবং এটা u t i 3 বার সুতরাং ইউনিট স্টেপ ফাংশন i 3 দ্বারা অগ্রসর হয় সুতরাং এই 3 যে u t তার মানে কিন্তু এই এটা এটা বুঝতে পেরেছে কিন্তু এটা হল u t i 3 এটি হল প্লট এবং এটি ut i 3 যদি এটি i 3 দ্বারা অগ্রসর হয় সুতরাং এই প্লটটি ইউনিট স্টেপফাংশন দেখাবে সুতরাং স্টেপ ফাংশনটি কারেন্ট বা i 3v এ আউটপুট পরিবর্তনের রিপ্রেসেন্ট করতে ব্যবহার করা যেতে পারে এবং ডিজিটাল কম্পিউটার এবং কন্ট্রোল সিস্টেম সার্কিটে এই ধরনের আকস্মিক পরিবর্তন ঘটে উদাহরণস্বরূপ আসুন আমরা i 3 বিবেচনা করি আসুন t i 3 এর জন্য i 3 vt 0 এবং t i 3 এর জন্য vt v0 এটি ইকুয়েশন 31 ধরুন এই i 3 আমরা এভাবে লিখছি যদি এটি হয় 0 t i 3 এবং v0 t i 3 এভাবে লিখছি একে ইউনিট স্টেপ ফাংশনের পরিপ্রেক্ষিতে vt v0 u t i 3 হিসাবে এক্সপ্রেস করা যেতে পারে আমরা এই স্টেপ ফাংশনটি সমাধান করি এই u t i 3 t i 3 এর জন্য এটি 0 এবং t i 3 এর জন্য এটি 1 সুতরাং সেক্ষেত্রে vt হবে v0 এটা আমরা দেখেছি যখন t t i 3 u t i 3 0 সুতরাং সেই ক্ষেত্রে vt হবে 0 t i 3 u t i 3 1 এর মানে এটি একটি v0 হবে সুতরাং এই এক্সপ্রেশন এই পুরো জিনিসটি ইকুয়েশন 31 এই আকারে লেখা যেতে পারে সুতরাং এটি বোধগম্য যে এই ইকুয়েশনটি 32 রিপ্রেজেন্ট করা যেতে পারে সুতরাং এই v0 ut i 3 সোর্সটি 0 এর জন্য দেওয়া হয়েছে এটি u i 3 এবং t 0 এর জন্য এটি হবে v0 সুতরাং যদি সুইচের পজিশনটি এরকম হয় তবে এটি শর্ট সার্কিট সুতরাং সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে t 0 উদাহরণস্বরূপ সুতরাং এই ক্ষেত্রে কোন আউটপুট i 3 থাকবে না যে v12 হল 0 যে v12 vt 0 কিন্তু যখন সুইচ পজিশন এটি থেকে এই পর্যন্ত চলে গিয়েছিল তখন আমি বলতে চাইছি এটি যখন সেখানে থাকে তখন এটির সাথে কানেক্টেড থাকে সুতরাং এই সার্কিটটি আঁকা v0 ut যে এটি এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট বাছাই করা v0 এবং এটি একটি সুইচিং লজিক তৈরি করবে এটিকে সুইচিং লজিক হিসাবে তৈরি করবে তাই মাত্র এক সেকেন্ড সুতরাং এইভাবে এটি তৈরি করতে পারে তাই i 3 সোর্স v0 u t এবং এটি ইকুইভ্যালেন্ট সার্কিট